নমস্কার এই বিশেষ আলোচনাকে স্ট্যাকের উপর বাফার ওভারফ্লো বলা হয় তাই আমরা আমাদের আগের NPTEL ভিডিও বক্তৃতা থেকে আমাদের রেকর্ডিংগুলির মধ্যে একটি পুনরায় ব্যবহার করব তাই এটি ছিল অপারেটিং সিস্টেমের ভিডিও যা 2016 সালে গত কয়েক বছরে NPTEL দ্বারা সমর্থিত ছিল আমরা এখন সেই ভিডিওটি ব্যবহার করছি